নমস্কার এবং স্বাগতম এই মডিউলটি একটি আকর্ষণীয় মডিউল এটা হলো ধারাবাহিক ভাবে পাঁচটা কেনোর পরের উত্তর আমি আমার বহু কেনোর বিশ্লেষণ করেছি এটা যুক্তিসংগত আমি এটা গ্রাহকদের সাথে যাচাই করেছি আমি এটা তথ্যের সাথে যাচাই করেছি আমি যাচাই করেছি এবং আমি মনে করি একটা কেনো থেকে অন্যটায় যুক্তির শৃঙ্খল প্রযোজ্য এটা কাজ করে সুতরাং এখন এটা একটা বড় প্রশ্ন আমি কি সরাসরি একটি সমাধানের মধ্যে লাফ দেবো এটা বলে যে আমি এখনই এটার সমাধান করবো যে কোনো সমাধান দিয়ে উত্তরটি হ্যাঁ এবং না আমি অ্যাড এজের সম্পর্কে শুনেছি সেই উক্তিই সর্বোচ্চ তো বলতে গেলে দ্বন্দ্ব ছাড়া একটি গল্প বোরিং জিনিস সুতরাং যদি কোনো দ্বন্দ্ব না থাকে তাহলে কোনো খারাপ লোক বা খারাপ পরিস্থিতি নেই গল্পটি বেশ বোরিং আমি সকালে ঘুম থেকে উঠলাম দাঁত ব্রাশ করলাম জলখাবার খেলাম কাজে গেলাম আমি কাজ থেকে ফিরে এলাম এবং এর মধ্যে আমি দুপুরের খাবার খেয়েছি আমি কাজ থেকে ফিরে আসার পর রাতের খাবার খেয়েছিলাম এবং আমি ঘুমাতে গিয়েছিলাম এটি একটি সোজাসাপ্টা কাহিনী যার কোনো বিরোধ নেইকিছুই চলছে না তাই দ্বন্দ্ব একটা গল্পের জন্য যতটাই গুরুত্বপূর্ণ ততটাই ডিজাইন থিংকিং মডিউলের জন্যেও সেটা আমরা এর বিশ্লেষণে দেখছি প্রথমটি হলো আমরা যুক্তি দিয়েছি কেন একটি নির্দিষ্ট জিনিস হচ্ছে কেন আমরা চার বা পাঁচ বার দৌড়েছি তুমি যত খুশি যেতে পারো কিন্তু আমরা একটা স্তরে থামতে পারি যেখানে আমরা স্বাচ্ছন্দ আমাদের একটি স্কিল সেট আছে যা সেখানে তুমি সমস্যার সমাধান করতে ব্যবহার করতে পারো সাধারণত এমনটা ঘটে যেমন আমি কিন্তু ব্যবহার করছি তাই তাহলে যেটা পথে আসে সেটা পথের মাঝে আসে এবং যে এটা একটা চ্যালেঞ্জ হতে পারে যেটা তোমায় অতিক্রম করতেই হবে সুতরাং কোনো সমাধান নিখুঁত নয় তাই যে কোনো সমাধান যা তুমি বাস্তবায়ন করতে যাচ্ছ বা এমনকি প্রোটোটাইপিং একসাথে ব্যবহার করলেও কিছু ত্রুটি কিছু চ্যালেঞ্জ থাকবেই এবং এটাই সংঘর্ষ এমনকি যদি তোমার কাছে কোনো সমাধান নাও থাকে পরিস্থিতি নিজেও এমন একটি দ্বন্দ্বের শিকার আমরা একে কনফ্লিকট অফ ইন্টারেস্ট বলছি আমি সাউথ পার্কে নির্মাতাদের কথা শুনেছি অ্যানিমেটেড সিরিজ একটা অ্যাডাল্ট এনিমেটেড সিরিজ নির্মাতারা একটি খুব সহজ সরল ধারণা নিয়ে এসেছেন আমি কি তাদের সমস্ত এবং গুলোকে যা তারা তাদের কাহিনীতে তাদের স্ট্রাকচারে ব্যবহার করেছেনকিন্তু দিয়ে রিপ্লেস করতে পারি এবং এটা এটাকে বেশ আকর্ষণীয় করে তোলে পুরোটা পড়ে ইয়েস বাট স্টেজ যেমনটা আমি শুনেছি ডিজনি ক্রিয়েটিভ মেথোডোলজি ব্যবহৃত হচ্ছে তারা একটি ইয়েস বাট ব্যবহার করেছিল একটি দ্বন্দ্ব তৈরি করতে সন্দেহ তৈরি করতে চ্যালেঞ্জ তৈরি করতে যাতে তোমরা এটা সমাধান করতে পারো গল্পের নায়ক এটা সমাধান করতে পারে এবং খারাপ লোকেদের ওপর ক্রমে বিজয়ী হয় অবশেষে তারা বাধা গুলি অতিক্রম করে যেটা চ্যালেঞ্জ দ্বন্দ্ব এবং খুশি থাকে বা যাই হোক না কেনো সুতরাং এটি এমন কিছু যা গল্পের জন্য সত্য এবং আমাদের ডিজাইন থিংকিং মডিউলের সাথেও সত্য তাই আমি এটাকে কনফ্লিকট অফ ইন্টারেস্ট বলছি কারণ অনেক সময় যে দ্বন্দ্ব আমরা দেখি তা হলো দুজন মানুষ মানব অভিনেতা বা মানুষ এবং একটি জিনিস একটি বস্তু একটি প্রাণীর মধ্যে আমি জানি না সুতরাং এটি সাধারণত এই দুইয়ের মধ্যে এখানেই দ্বন্দ্ব রয়েছে তাই পার্টি A কিছু চায় পার্টি B অন্য কিছু চায় তাহলে আমাদের এটা নিয়ে দ্বন্দ্ব আছে যদি তারা একই জিনিস চায় সেখানে কোনো দ্বন্দ্ব নেই এবং তারা খুশি ঠিক আছে কিন্তু যদি তারা ভিন্ন জিনিস চায় তাহলে এটা একটা দ্বন্দ্ব যেমন আমরা আগের ক্ষেত্রে দেখেছি যখন আমরা পাঁচটি কেন ধারণা ব্যাখ্যা করছিলাম গ্রাহক ব্যক্তি তার গাড়ির পরিষেবা কেন্দ্র তার বাড়ির কাছে চাইছিলেন যেখানে যে ব্যক্তি গাড়িটা সার্ভিসিং করবে কোম্পানি তারা তা করবে না এটি পুরো শহর জুড়ে সার্ভিসিং সেন্টার তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় হবে এবং এটা কোনদিনই সম্ভব হবে না তাই এবার আমরা একটি দ্বন্দ্ব দেখছি যদি তার প্রচুর সম্পদ থাকতো এবং তিনি কোম্পানির প্রচুর পরিষেবা কেন্দ্র তৈরি করতেন তখন কোনো দ্বন্দ্বই থাকত না এটি তার জন্য একটি সহজ সমাধান অর্থ ব্যয় করুন পরিষেবা কেন্দ্র স্থাপন করুন তাই হবে কিন্তু আবার সেখানে একটি খটকা আছে এবার আমাকে তাদের কর্মী দিতে হবে এবং আমাকে তাদের প্রশিক্ষণ দিতে হবে তাই এই উদ্যোক্তাদের জন্য এটি চ্যালেঞ্জ সুতরাং আমরা যেটা দেখতে পেলাম যে আসলে কোনো সমাধানই নিখুঁত হয়না সুতরাং ডিজাইন চিন্তাবিদ হিসেবে আমাদের কাজ হল এই দ্বন্দ্ব গুলি খুঁজে বের করা এবং এখানেই আগ্রহের বস্তু আছে তুমি সেগুলো সমাধান করতে পারো এবং পৃথিবী কে তোমার সুন্দর সমাধানগুলি দিতে পারো এবং অবশ্যই তুমি সেই সঙ্গে আরও ভুল খুঁজে পাবে এবং আরো সুন্দর সমাধান দিতে পারবে এটি একটি চক্র কর্মচক্র তাই বলা যায় এটি চলতেই থাকবে সুতরাং আমরা খুব সহজ উদাহরণ আকর্ষণীয় উদাহরণ দিয়ে শুরু করবো একটা উদাহরণ আলেকজান্ডার ডিউমাস এর বই যার নাম থ্রি মাস্কেটিয়ার্সthree musketeers যা তারা অনেকবার সিনেমা বানাতে নিয়েছে যদি তুমি এখনই স্ক্রিনের দিকে তাকাও তবে তুমি তিনটি ছবি দেখতে পাবে এগুলো হলো লেগো ফিগার থ্রি মাস্কেটিয়ার্স থেকে এই তিনজন এর তোমার বামদিকের জন আমার প্রধান চরিত্র তবে গল্পে নয় কিন্তু আমার গল্পে তিনি মূল চরিত্র যার নাম পোর্থস অন্য দুজন লোক অ্যাথস এবং অ্যারামিস সম্পূর্ণভাবে তারা থ্রি মাস্কেটিয়ার্স গঠন করে সুতরাং তোমার দাড়িওয়ালা পোর্থস সে ছিল একজন মহান অশিবিদ্ তিনি থ্রি মাস্কেটিয়ার্স এর জন্য অত্যন্ত উৎসর্গীকৃত ছিলেন একজন খুব অনুগত লোক ছিলেন কখনো এদের মধ্যে তাঁকে কমিক রিলিফ হিসেবে দেখা যায় বাকি দুজন সম্ভবত গম্ভীর যদিও লেগো ব্লক তাঁকে আসলে সবচেয়ে গম্ভীর দেখায় কিন্তু আসলে সে সবচেয়ে রসিক লোক আমি তাঁকে ভালোবাসি তিনি একটি কৌতুক পূর্ণ লোক ছিলেন তাঁর সম্পর্কে মজার বৈশিষ্ট্য ছিল সবচেয়ে মজার বিষয় গুলির মধ্যে একটি হল যেটা আমাদের গল্পের জন্য গুরুত্বপূর্ণ যেটা আমি বর্ণনা করতে যাচ্ছি যে তিনি স্পর্শিত হতে পছন্দ করতেন না শারীরিকভাবে স্পর্শিত হতে যদি কেউ তাঁকে স্পর্শ করতো তাঁর তরবারি বেরিয়ে আসত এবং সেই ব্যক্তির মাথা কেটে দিতেন এটি যে ব্যক্তি তাঁকে স্পর্শ করছে তার জন্য একটি আকর্ষণীয় প্রস্তাব নয় যদি তুমি চাও তবে তোমার জন্য কনফ্লিকট অফ ইন্টারেস্ট হবে সুতরাং কল্পনা করো একটু সময় নাও এবং কল্পনা করো যদি তুমি তাঁর দর্জি হতে এবং পোর্থসের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি ফ্যাশনেবল পোশাক পছন্দ করতেন সুতরাং তুমি যদি তাঁর দর্জি হও এবং তোমাকে তাঁর পোশাক সেলাই করতে হয় তাহলে তুমি তাঁকে স্পর্শ করতে পারবে না এবং তুমি যদি দেখো যে দর্জিরা আসলে পোর্থসের মত ব্যক্তির জন্য কিভাবে পরিমাপ করেন এবং তোমার একটি পরিমাপ করার ফিতে প্রয়োজন হবে এবং তোমায় তাঁকে স্পর্শ করতে হবে যখন তার মাপ পরিমাপ করবে যাতে তুমি তাঁর ফ্যাশনেবল পোশাক প্রস্তুত করতে পারো তাই এই যদি তুমি তার দর্জি হও আমি শুধু তোমার জন্য দুঃখিত হতে পারি যদি তুমি দর্জি হও আমি সত্যিই তোমার জন্য করুনা করি কারণ তুমি খুবই অস্বস্তিকর পরিস্থিতির হাতে পড়তে চলেছো সুতরাং এটাকে কনফ্লিকট অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করতে পারি এই দুই দলের মধ্যে এক নম্বর দল পোর্থস যে ফ্যাশনেবল পোশাক সেলাই করাতে চায় আর দুনম্বর দল হল তুমি দর্জি যাকে তার পোশাক সেলাই করতেই হবে এবং তাঁকে স্পর্শ না করেই তাঁকে পরিমাপ করতে হবে গ্রাফিক্যাল ফরম্যাটের দ্বন্দ্বটি কেমন দেখাচ্ছে তা দেখা যাক তুমি পোর্থসের দর্জি এবং তোমার কাছে একটি পরিমাপ করার ফিতে আছে তোমার নিষ্পত্তি দিতে তাহলে এটাই তোমার পছন্দের প্রধান ইন্সট্রুমেন্ট তাই বলতে গেলে তোমার পরিমাপের ফিতে সুতরাং তোমার কাছে দুটি উপায় আছে হয় তোমার পরিমাপ ফিতে ব্যবহার করতে পারো এবং তোমার পরিমাপ নিতে পারো অথবা তোমার পরিমাপ ফিতে ব্যবহার না করেই তোমায় পরিমাপ নিতে হবে তুমি কিভাবে লোকটাকে চোখ দিয়ে মাপতে পারবে তুমি একজন অভিজ্ঞ দর্জি আমি জানি আমি জানি তোমার অনেক বছরের অভিজ্ঞতা আছে লোক কে পরিমাপ করার সুতরাং তুমি এই কুশ্রী চালবাজ অশিবিদ কে চোখে দেখেই মাপতে পারবে তুমি সম্ভবত চোখ ঘুরিয়েই তার পরিমাপ লিখতে পারবে এবার কি হতে পারে যদি তুমি পরিমাপ ফিতের ব্যবহার না করো এস তর্কের খাতিরে এটা ধরা যাক ধরা যাক যে তুমি পরিমাপ ফিতে ব্যবহার করোনি ব্যবহার করেছ তোমার বিশাল অভিজ্ঞতা এবং ভালো দিক হলো এই যে তুমি চোখে দেখেই করতে পারছ স্পর্শ না করেই এটি পোর্থসের একটি শর্ত পূরণ করে সেখানে কোনো স্পর্শ নেই এখন কি হবে যদি তুমি তোমার বিশাল অভিজ্ঞতার সাথে চোখ দিয়ে মেপেও ভুল মাপের পোশাক সেলাই করো ভুল মাপের পোশাক আবার আমাদের মিস্টার পোর্থসের সাথে খুব ভালোভাবে যায় না তিনি তোমাকে পছন্দ করবেন না কারণ তুমি তাঁর জন্য ভুল মাপের পোশাক সেলাই করেছো তো তিনি কি করবেন তিনি তাঁর তরবারি বের করে তোমার মাথা কেটে দেবেন এটাও ভালো প্রস্তাব নয় এসো অন্য দৃশ্যটি বিবেচনা করি যেখানে তুমি একটি পরিমাপের ফিতে ব্যবহার করবে এবং তুমি সব পরিমাপ মিস্টার পোর্থসের থেকে নেবে এবং ফলস্বরূপ এই সবুজ বক্স দ্বারা প্রদর্শিত পরিমাপ নিখুঁত একেবারে নিখুঁত সেটা খুব ভালো হয়েছে মিস্টার পোর্থস খুশি কারণ পোশাকের মাপ সঠিক হয়েছে কিন্তু পরিমাপের জন্য তুমি তাঁকে স্পর্শ করেছো এবং তাই তোমার মাথা কাটা যাবে তুমি সম্ভবত কখনোই দেখতে পাবে না যে তার জামা ভালো সেলাই হয়েছে কিনা তাই ডিজাইনার হিসেবে ডিজাইন চিন্তাবিদ হিসেবে আমরা লোভী মানুষের কথার ব্যাপারে আছি আমরা চাই স্পর্শ না করতে এবং আমরা পরিমাপ নিখুঁত করতে চাই এগুলো দুটি দৃষ্টিকোণ থেকে তাই বলতে গেলে সঠিক মাপের পোশাকের জন্য তোমার পরিমাপ নিখুঁত হতে হবে এবং পোর্থস কে খুশি রাখতে তুমি তাঁকে স্পর্শ করতে পারবে না সুতরাং এই দুই বৈশিষ্ট্য যেটা তোমায় এই সমস্যার কাঙ্খিত ফলাফল ই দেবে এই দ্বন্দ্ব তোমাকে সমাধান করতে হবে কিন্তু যেমন তুমি দেখতে পাচ্ছো পরিমাপের ফিতে ব্যবহার করলে তোমার মাথা কাটা যাবে এবং ফিতে ব্যবহার না করলেও তোমার মাথা কাটা যাবে তোমাকে এই সমস্যার সমাধান করতে হবে সৌভাগ্যক্রমে আমরা শুধু কল্পনা করছি আমরা আসলে এটা করছি না তাই তোমার মাথা এখনো নিজের জায়গাতেই আছে সুতরাং এই মুহূর্তে এমন কিছু সমাধান তুমি সম্ভবত ভাবতে পারো যে তাঁর যদি পুরনো পোশাক থাকতো আমি তাঁকে সেটাই দিয়ে দিতাম এবং সেটা সমস্যার সমাধান করত এটা দারুণ সুতরাং আমরা আসলে তাঁকে তাঁরই পুরনো পোশাক দিয়ে দর্জিকে দিয়ে পুরনো পোশাক দিয়ে সমস্যার সমাধান করে ফেলতাম এবং সেটা সম্ভবত তোমার সমস্যার সমাধান করে দিত যাই হোক আমি বিস্মিত যে পোর্থস এর আগের পুরোনো পোশাক সেলাই কে করেছে প্রশ্নের উত্তর দিতেই হবে অর্থাৎ এটি আবার একটি দ্বন্দ্ব সুতরাং তুমি একটা পেয়েছো এবং আবার একটা পেয়েছো সুতরাং তুমি চালিয়ে যাও সুতরাং পরবর্তী সমাধানটি বলো যদি আমি তোমাকে আরো একটি সূত্র দি তিনি খাবার পছন্দ করতেন তিনি মদের প্রশংসা করেন সুতরাং আমার সমাধান হবে তুমি তাঁকে মদ খাওয়াবে যতক্ষণ না তিনি একেবারে বেহুঁশ হয়ে শুয়ে পড়বেন এবং আর নড়াচড়া করতে পারবেন না সুতরাং তুমি তাঁকে স্পর্শ করো বা না করো তিনি কখনোই সনাক্ত করতে পারবন না তাঁর কখনোই মনে পড়বে না এবং তারপরে তুমি গিয়ে তোমার মাপ নিতে পারো সেটা অন্য একটা সমাধান হবে তুমি পরিমাপ ফিতে ব্যবহার করেছো তোমার পরিমাপ নিখুঁত এবং তুমি তাঁকে স্পর্শ করেছো কিন্তু তিনি জানেন না যে তুমি তাঁকে স্পর্শ করেছো সুতরাং এইভাবে তুমি গ্রাহককে সন্তুষ্ট করেছো যে তিনি মনে করেন তুমি তাঁকে স্পর্শ করোনি কিন্তু তুমি তাও তোমার পরিমাপ পেয়েছো তাই পোর্থসের চরিত্রের আরেকটা কৌতুক দিক সুতরাং তুমি পোর্থস সম্পর্কে যত জানবে ততো তুমি আসলে সমাধান পেতে পারো সুতরাং তাঁর চরিত্রের আরেকটি কৌতুক দিক ছিল যে তিনি তাঁর মহিলাদের পছন্দ করতেন একই সময় তাঁর অনেক সম্পর্ক ছিল সুতরাং তুমি আসলে তাঁর উপপত্নীদের একজনকে এটা মাপ নেওয়ার প্রশিক্ষণ দিতে পারো তাই তিনি তাঁর মহিলাদের তাঁকে স্পর্শ করার অনুমতি দেবেন এবং তুমি আসলে মাপটা পেতে পারো সুতরাং এইভাবে তুমি তাঁকে স্পর্শ করছো না স্পর্শ কিন্তু হচ্ছে কিন্তু পোর্থস কে দর্জির ছোঁয়া হচ্ছে না সুতরাং এভাবে স্পর্শ না করেও সমাধান হয় যদিও পরিমাপ নিখুঁত কারণ তুমি একজন মহিলাকে তোমার জন্য পরিমাপ করার প্রকৃতপক্ষে প্রশিক্ষণ দিয়েছো সুতরাং এই ভাবে আমরা মনে করি যে এই দুই ক্রাইটেরিয়া একেবারে আপোষহীন যে তোমার একটা ক্রাইটেরিয়া R1 plus পূরণ হতেই হবে R2 plus কে ও পূরণ হতেই হবে তাই এক্ষেত্রে দর্জি যে সমাধানটি গ্রহণ করেছেন তা হলো আয়নার প্রতিফলন ব্যবহার করা এই পথে কোনো স্পর্শ নেই এবং তোমাকে শুধু পোর্থস কে নড়াচড়া করতে বলতে হবে এবং তিনি সেটা করলেই সঠিক পরিমাপ পাওয়া যাবে হ্যাঁ তিনি তর্ক করতে পারতেন কিন্তু এটাই ছিল দর্জির সমাধান যেটা খুব ভালো কাজ করেছে এই উদাহরণটা বর্ণিত হয়েছে এবং জেনেরিক অল্টশুলার এটির আবিষ্কারক কে হঠাৎ একটি বইয়ে আবির্ভূত করেছেন এটি একটি মজার সমস্যা যেটা সেখানে ছিল আমি ভেবেছিলাম তোমাদের মনোযোগে আনতে পারি এবং আসলে এটা তোমাদের সামনে কনফ্লিকট অফ ইন্টারেস্ট হাইলাইট করবে আমার আরও একটা উদাহরণ আছে যা আমরা ইতিমধ্যে দেখেছি এবং আমি এটা থেকে এবার দেখাতে যাচ্ছি কনফ্লিকট অফ ইন্টারেস্ট এর দৃষ্টিকোণ থেকে কারণ আমরা ইতিমধ্যে এই সমস্যায় ৫ টি কেনো প্রয়োগ করেছি এবং আমরা আসলে দেখতে যাচ্ছি এই ক্ষেত্রে দ্বন্দ্ব কি তাই যদি তুমি এক্ষেত্রে এটা মনে রাখো যে আমাদের একটি ছাত্র ছিল যে প্রতিবারই দেরি করে আসত এবং আমি তাকে কারণ জিজ্ঞাসা করেছিলাম এবং আমরা তিনটে লেভেল খতিয়ে দেখেছি কিন্তু আমরা লেভেল 2 টাকে নিচ্ছি যেখানে সে দেরি করেছে কারণ সে দেরিতে ঘুমাতে গিয়েছিল সে কারণেই সে দেরিতে উপস্থিত হয়েছিল যদি সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে সে সময়ে আসবে সুতরাং এটি ভীষণ সোজা সুতরাং এতে কোনো দ্বন্দ্ব নেই তাকে শুধু তাড়াতাড়ি উঠতে হবে সময়ে আসার জন্য যাই হোক আমরা বুঝি যে সে দেরি করে ঘুমিয়েছিল কারণ তার অনেক সময়সীমা ছিল সুতরাং এটি আসলে তারও দ্বন্দ্ব যে তার অনেক সময়সীমা থাকে তাই সে আসলে কোনদিনই তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারবে না সুতরাং আমি আমার গ্রাফিক্যাল ফরম্যাটে যেভাবে দ্বন্দ্ব কে সংজ্ঞায়িত করেছি যেটা তুমি পোর্থস এর দর্জির ক্ষেত্রে দেখেছো এখানে আমাদের নিয়ন্ত্রণে যা আছে তা হল ঘুমাতে যাওয়ার সময় সুতরাং সে দেরিতে ঘুমাতে যায় ইতিবাচক দিক হলো যে তার কোর্সের সময়সীমা স্যাটিস্ফাইড সুতরাং এটি একটি জিনিস যে তাকে চিন্তা করতে হবেনা কিন্তু তাকে আমার সাথে বোঝাপড়া করতে হবে কারণ সে প্রতিদিন ক্লাসে দেরিতে আসে কারণ এই সমস্ত কোর্সের সময়সীমা তার ঘাড়ে জমে আছে সুতরাং এটি ১নং দৃশ্য যদি আমরা ঘুমের সময় পরিবর্তন করি সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আমি একজন খুশি অধ্যাপক যে সে সময়মতো ক্লাসে আসে যাই হোক সে অন্যান্য কোর্সের সময়সীমা পেরিয়ে যায় এবং অন্যান্য প্রফেসররা এটা পছন্দ করবেন না এবং সম্ভবত তার স্নাতকত্ত বিপদের মুখে তো বলতে গেলে সে বিপদে আছে সুতরাং আমরা যে দ্বন্দ্বকে সংজ্ঞায়িত করেছি তা হলো সময়মতো ক্লাসে আসার জন্যে তাকে এই দুটোকেই পূরণ করতে হবে আমি তাকে ক্লাসে লেট দেখতে চাই না কারন তাহলে সে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ক্লাসের শুরুতেই মিস করবে তার সাথে তার কোনো কোর্স মিস করা উচিত না সুতরাং ডিজাইন থিংকিং দিয়েই সমস্যার সমাধান করা উচিত এবং এটাই আমরা চাইছি যেকোনো সমাধান এই সমস্যাটি সমাধান করার জন্য তুমি যে সমাধানটি সুপারিশ করছো তাকে এই দুই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে R1 plus হলো সমস্ত কোর্সের সময়সীমা পূরণ হওয়া এবং R2 plus হলো সময়মতো তার আমার ক্লাসে আসা সুতরাং এই দ্বন্দ্ব টি আমরা হাইলাইট করেছি তাই এই দ্বন্দ্ব কে বোঝানোর জন্য এটি একটি চাক্ষুষ উপায় এটা যে কারোর কাছে প্রদর্শন করা সহজতর তাই যখনই তুমি এটা ফিগার আউট করছো যে দ্বন্দ্ব কি এভাবে এটা আঁকা সহজ এবং কাউকে বিশ্লেষণ করাও বেশ সহজ এবং তারা এটি রঙিনভাবে দেখতে পারে হ্যাঁ এখানে সবুজ হলো আমি যেটা চাই আর লাল হলো আমি যেটা চাই না এবার যে এক্সারসাইজগুলো আমি দিতে যাচ্ছি তা হলো তিনটি সমস্যা প্রথমটি ভীষণ আগ্রহের এটা সম্ভবত গ্রামীণ ভারতের একটা শ্রেণিকক্ষ এবং শিক্ষিকা সব শিশুদের শেখাতে ব্যস্ত এখন এখানে বাচ্চাটির দিকে তাকাও যে স্পষ্টত অমনোযোগী আমার ধারণা তার কাছে কোনো আইপ্যাড বা ট্যাবলেট অথবা মোবাইল ফোন নেই কিন্তু আমি জানি না সে কি করছে কিন্তু সে ক্লাসে মনোযোগী নয় সুতরাং সে একটি অমনোযোগী শিশু সুতরাং এই সমস্যাটি হলো শিক্ষিকা এবং শিশুদের তাই এখানে তোমরা এদেরকে এই দুটি কনফ্লিকটিং পার্টি হিসাবে ভাবতে পারো সুতরাং এখানে শিক্ষিকা শেখানোর চেষ্টা করছেন এবং এখানে শিশুটির কোনো মনোযোগ নেই হয়তো অন্যান্য শিশুরা শিক্ষিকা কি শেখাচ্ছেন তা দেখছে কিন্তু সম্ভবত তারা তা অনুসরণ করছে না সুতরাং এটি একটি শ্রেণিকক্ষের দৃশ্য যেখানে সম্ভবত সমস্ত শিশু একই ভাবে অনুসরণ করছে না তাদের মধ্যে কিছু জন খুব দ্রুত এবং তারা শিক্ষিকাকে অনুসরণ করতে সক্ষম অপরদিকে হয়তো তাদের মধ্যে কেউ কেউ পিছিয়ে আছে সুতরাং এখানে দৃশ্যটি হলো শিক্ষিকা সময়মতো তাদের সিলেবাস শেষ করতে চান সেজন্য তাঁকে গতি বজায় রাখতে হবে তাঁকে পড়ানো চালিয়ে যেতে হবে এটি একটি রেকর্ড করা সেশন্ নয় যেমন আমরা এখানে শিখছি এটি কিন্তু একটি লাইভ অধিবেশন যেখানে কিভাবে সবাইকে বোঝানো যায় সে অনুযায়ী তাঁকে গতি পরিবর্তন করতে হবে এবং যদি এই ছবিটির মত আমার শ্রেণীকক্ষ টি বড় হয় তাহলে সেটা শিক্ষকদের কাছে প্রতিটা শিশুকে বোর্ডে ডাকা চ্যালেঞ্জ হতে চলেছে সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ শিক্ষকদের কাছে যেটার সম্মুখীন তাদের প্রায়ই হতে হয় সুতরাং তোমাকে হাইলাইট করতে হবে কেনো এটা ঘটছে এবং শিশু এবং শিক্ষকের মধ্যে সঠিক দ্বন্দ্ব টা কি আসল প্রয়োজন টা হলো তাকে পড়া সম্পূর্ণ করতে হবে আমি এখানে কিছু সূত্র তোমাদেরকে দিচ্ছি তাকে সময়মতো তার সিলেবাস শেষ করতে হবে সে দ্রুত অথবা ধীর গতিতে করতে পারে শিশুদের তাকে সাহায্য করতে হবে এবং তাদের শেখার পথে থাকতে হবে সুতরাং তোমরা চাইলে যে কোনো লেভেল অবধি যুক্তি দিয়ে বিচার করেদেখতেই পারো কেনো এগুলো হচ্ছে এবং আমার যুক্তির সাথে মিলছে কিনা এর বাকিটা আমরা পরের ক্লাসে করবো সুতরাং এটি হলো ১নং সমস্যা যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি যে তিনটি সমস্যার মধ্যে তোমরা একটি করতে পারো সুতরাং আমরা পরবর্তী সমস্যায় যাবো এটি একটি স্পেস শাটল পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান এটি মূলত 60 থেকে 70 এর দশকে লঞ্চ করা হয়েছিল এবং পরীক্ষিত হয়েছিল এই কিছু সময়ের জন্য অনেক স্পেস শাটল লঞ্চ করা হয়েছিলো এবং তারা নিরাপদে অবতরণ করেছিলো সুতরাং আমি তোমাদেরকে কেবল মহাকাশযান সম্পর্কে বলছি সেটাই নয় যে কোনো বিমান যেটা তোমরা সম্ভবত রানওয়েতে অবতরণ করতে দেখেছো যেমনটা এখন এই ছবিতে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে এটা দেখাতে চাই যে যখন বিমান স্পর্শ করে তখন প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এক্ষেত্রে স্পেস শাটল টি রানওয়েকে বা টারম্যাক কে স্পর্শ করছে সুতরাং তোমরা কল্পনা করতে পারো যে সেখানে প্রচন্ড ধোঁয়া ছিল একটি কেনো র কারণ আমি তোমাদের দেবো আমি তোমাদের কিছু সময় দেবো যাতে তোমরা এটা সম্পর্কে চিন্তা করতে পারো তোমরা এই ভিডিওটি পস করে চিন্তা করতে পারো তোমাদের জন্য কিছু ছাড় দেওয়া হলো তোমরা এখনো পস করে ভাবতে পারো চাকার পেছন থেকে এত ধোঁয়া হওয়ার কারণ হলো রানওয়ে এবং চাকার মধ্যে প্রচণ্ড ঘর্ষণ যেহেতু বিমানটি যখন অবতরণ করে তখন সেটা ভীষণ ভীষণ গতিতে থাকে এটা অবশ্যই মাটি নড়ছে না যেহেতু এটার গতি 0 তাই এর জন্য প্রচন্ড ঘর্ষণ হয় আর তাতেই প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং শুধু ধোঁয়াই নয় আর ধোঁয়া হয় কারণ টায়ার ওয়ার এর জন্য ঠিক আছে সুতরাং তোমরা এটা বলতে পারো যে আমি জানিনা আমি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার নই কিন্তু সম্ভবত আমি অনুমান করতে পারি যে টায়ার ক্ষয়ে যাওয়ার কিছু আগে এবং এটা একটা সমস্যা হতে পারে যে টায়ার টা ক্ষয়ে যাচ্ছে ঠিক আছে এখন তোমরা ভাবো আমি কিভাবে এই সমস্যাটার পাঁচটি কেনো এর সমাধান করবো আমি তোমাদেরকে আবার একটি সূত্র দেবো যেমনটা আমি আগের সমস্যা গুলোয় দিয়েছি আর সেটা হলো এয়ারক্রাফট এর গতি ধীর করা যায় না কেন কারন আমি কিছু ম্যাগাজিন অ্যারোস্পেস ম্যাগাজিনে পড়েছি যে এরোপ্লেন কে যদি ভীষণ আস্তে করে দেওয়া হয় তাহলে এটা স্থির হয়ে যেতে পারে সুতরাং এরোপ্লেন এর নির্দিষ্ট নির্ধারিত গতি আছে যেটার নিচে নিয়ে যাওয়া যাবে না সুতরাং এটাই তোমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে তোমাদেরকে ভাবতে হবে যে পাঁচটা কেনোর উত্তরকমপক্ষে একটা বা দুটো অথবা তিনটে যতটা তোমরা নিজেরা পারবে এবার দ্বন্দ্বে থাকা পার্টিদের কনফ্লিক্ট অ্যানালিসিস করো হিন্ট হিন্ট সম্ভবত টায়ার এবং রানওয়ে ঠিক আছে সুতরাং তোমরা এটা দেখতে পারো এবং দেখো এখানে দ্বন্দ্ব টা কি আমরা পরবর্তী সময়ে এটা কভার করবো তৃতীয় সমস্যা যেটা আমি তোমাদের পড়াতে চলেছি সেটা হলো মিষ্টি সমস্যা আমি বলি এটাকে এটা ভীষণ মিষ্টি একটা সমস্যা এটা আমার একটা প্রিয় সমস্যা কারন আমার এটা সমাধান করতে ভালো লাগে এটা হল হার্শিস কোম্পানি তারা তাদের এই সমস্যাকে একটা ওপেন ইনোভেশন প্লাটফর্মে পোস্ট করেছিল এবং তারা এর সমাধান চেয়েছিল সুতরাং সমস্যাটা হলো সাধারণত পরিবহন করার জন্য হার্শিসHersheys চকলেট কে রাখার জন্য একটা কন্টেনার দরকার প্রসঙ্গতআমি কিন্তু চকলেট ভীষণ ভালোবাসি তারা আসলেই চকলেট গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে চায় আর আসল সমস্যাটা হলো অন্যান্য জায়গায় ভীষণ গরম সুতরাং কি ঘটতে পারে যদি চকলেটগুলো এই উষ্ণ জায়গায় নিয়ে যাওয়া হয় তোমরা কি এটা অনুমান করতে পারো হ্যাঁ এগুলো গলে যায় এগুলো একদমই গলে যায় চকলেট গুলোর জন্য উচ্চ তাপমাত্রা খুব একটা ভালো নয় তাই আমি এই চকলেট গুলোর জন্য প্রায় 25 ডিগ্রী সেন্টিগ্রেড অনুমান করবো সুতরাং তাদের পরিবেষ্টিত তাপমাত্রা খুব খুব উচ্চ হয় ধরা যাক 30 থেকে 35 ডিগ্রী অথবা 40 ডিগ্রী তখন পরিবহন করা খুব কঠিন হতে চলেছে তাই হার্শিসHersheys এর শর্ত হলো হ্যাঁ তোমরা প্যাকেজিং ডিজাইন করতে পারো যেগুলো তাদের ইতিমধ্যে পরিবহন করতে হবে কিন্তু এদের তাপমাত্রার পরিবর্তন টি সহ্য করতে সক্ষম হতে হবে কিন্তু একই সময়ে সেটা খুব সস্তা হতে হবে ভীষন ভীষণ সস্তা সম্ভব হলে সম্পূর্ণ ব্যয়বহুল ছাড়া উপাদান অথবা তোমরা যে উপাদান জোগাড় করতে পারবে তা দিয়ে করতে হবে এই সমস্যাটাই আমরা দেখছি আবার পরের বার আমরা পাঁচটি কেন এবং কনফ্লিকট অফ ইন্টারেস্ট ব্যবহার করে বিশ্লেষণ করবো আবার একটি সূত্র হলো এক্ষেত্রে দ্বন্দ্বের দুটি দল হলো চকলেট এবং পরিবেষ্টিত হাওয়া সুতরাং তোমরা নিজেরাই চেষ্টা করে এই তিনটি সমস্যার সমাধান করতে পারো যদি তোমরা আত্মবিশ্বাসী হও তবে পরের টা চেষ্টা করবে এবং আমি খুব খুশি হবো যদি তোমরা এই তিনটেই সমাধান করার চেষ্টা করতে পারো তাই আজকের জন্য এতটাই এই তিনটি সমস্যার বিশ্লেষণের সাথে পরের বার দেখা হবে যত্ন নিও